গত ভিডিওতে আমরা বেসেল সমীকরণের জন্য ফ্রবেনিয়াস সমাধান দেখছিলাম এবং প্রথম ক্ষেত্রটি দেখেছিলাম যা হল সূচকীয় সমীকরণ রুট গুলির পার্থক্য হল একটি অ পূর্ণসংখ্যা এই ভিডিওতে আমরা দেখব যদি সূচকীয় রুট গুলির পার্থক্য পূর্ণসংখ্যা হয় সুতরাং আমরা গত ভিডিওতে দেখেছি যখন রুটগুলির পার্থক্য অ পূর্ণসংখ্যা হয় এবং তুমি দুটি সমাধান পেয়েছ একটি হল y1 এবং অন্যটি হল y2 এবং তুমি নির্দিষ্ট কোন ধ্রুবককে y1 তে গুণ করেছ এবং তুমি সংজ্ঞায়িত করেছো যাকে প্রথম ধরনের বেসেল ফাংশান বলে যা হল J তাহলে এর সঙ্গে যুক্ত ধ্রুবকটি কি গামা ফাংশান তাহলে যেটা তুমি জানো না তাহলে আলোচনা করা যাক যে গামা ফাংশানকি সুতরাং আমাদের একটি গামা ফাংশান আছে গামা ফাংশানের সংজ্ঞা এটা সমস্ত জটিল সংখ্যার জন্য সংজ্ঞায়িত যেমন z0e x xz 1dx Rez0 সুতরাং এটাই তোমার আছে যদি তুমি সচিত্রভাবে দেখ এটা সংজ্ঞায়িত সর্বত্র যখনই Rez0 তাহলে আমরা আগ্রহী শুধুমাত্র বাস্তব মানের গামা ফাংশানের জন্য এটা সব x0 এর জন্যই সংজ্ঞায়িত যখন তুমি x0 বসাও তখন সমাকল টির কি হবে 00e x xdx এবার আমরা গামা ফাংশানের বৈশিষ্ট্য দেখব যা হল যদি তুমি z1 এ এটা গণনা করো তখন তুমি যা পাও তা হল z10e x xzdx আংশিক সমাকল টি করো এবং তুমি দেখ যে e x xz 00e x xz 1dx এটা আর কিছুই না তবে তাহলে তুমি অসীমে দেখতে পারো e x শূন্যের কাছাকাছি এবং xz হল শূন্য তাহলে প্রথম পদটি কোনো অবদান রাখেনা আমার আছে z1z Γz তাহলে এই হল তোমার গামা ফাংশানের বৈশিষ্ট্য যদি তুমি এটা ব্যবহার করো আমরা যেটা দেখতে পাই আমরা শুধু দেখতে ইন্টারেস্টেড ঋণাত্মক বাস্তব সংখ্যার মান গুলি কি যার জন্য গামা ফাংশানসংজ্ঞায়িত তাহলে তুমি দেখ x0 এর জন্য এটা সংজ্ঞায়িত এটি অবশ্যই x1 অন্তর্ভুক্ত করে আমি এখানে সংজ্ঞায়িত করছি ঋণাত্মক দিকে 1≤x0 as zz1z যখন z থাকে 1x0 এর মধ্যে z1 থাকবে 0x1 এর মধ্যে যেটা ভালোভাবে সংজ্ঞায়িত সুতরাং z1 ভালোভাবে সংজ্ঞায়িত তুমি z কে ঋণাত্মক সংখ্যা হিসেবে 1 থেকে 0 এর মধ্যে নাও তাহলে z1z ভালোভাবে সংজ্ঞায়িত 1x0 এতে আবার একবার তুমি 1x0 এতে z জেনে গেলে এবার তুমি এখানের সবকিছু জানো এখন তুমি 2x 1 কে সংজ্ঞায়িত করতে পারো এই অন্তরালে যদি আমরা z z1 তাহলে 1x0 এতে থাকবে যা তুমি ইতিমধ্যেই দেখেছ এরকমই তুমি পুনরাবৃত্তি ভাবে সব জায়গাতেই সংজ্ঞায়িত করতে পারো প্রত্যেকটি অন্তরালে ঋণাত্মক পূর্ণসংখ্যা বাদে 1 দৈর্ঘ্যের অন্তরালে এই ঋণাত্মক পূর্ণসংখ্যা ব্যতীত শূন্যকে অন্তর্ভুক্ত করে তোমার গামা ফাংশান সংজ্ঞায়িত নেই এখানে তাই বাকি সব জায়গায় এটি সংজ্ঞায়িত যেটা গুরুত্বপূর্ণ তাহলে দেখা যাক গত ভিডিওটি কি আমরা গামা ফাংশানকে সংজ্ঞায়িত করেছি প্রথম ধরনের বেসেল ফাংশান কে সংজ্ঞায়িত করেছি গত ভিডিওতে যেটা আমরা দেখব তাহলে J x2α1 1m1 1mx2m22mm 1 2m এটাই তোমার আছে যদি তুমি এখানে এই z1z Γz বৈশিষ্ট্যটি ব্যবহার করো তাহলে যদি তুমি ব্যবহার করো এটা α1Γα1 Γα2 Again α2Γα2 Γα3 তাহলে অবশেষে তুমি নিচ্ছ αmαm Γαm1 তাহলে যদি তুমি এটা করো J x2 1α1m1 1mx2m22mm Γαm1 তাহলে এই হল প্রথম ধরনের বেসেল ফাংশান সুতরাং আমরা দ্বিতীয় ক্ষেত্রটি পেয়ে যাব যখন দুটি পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য k1 k22α যেটা একটি পূর্ণ সংখ্যা তাহলে 2 সব সময়ই একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অ পূর্ণসংখ্যা ক্ষেত্র আমরা গত ভিডিওতে দেখেছি আমরা প্রত্যেক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখব সুতরাং 2 একটি পূর্ণ সংখ্যা মানে 2 হয় শূন্য যেটা আমরা আলাদাভাবে বিচার করব পরবর্তী ভিডিওতে অথবা 1 2 3 4 5 6 7 এবং আরো তাহলে তুমি এই ক্ষেত্রটি দেখো যখন 2 সমস্ত বিজোড় পূর্ণ সংখ্যা 1 3 5 7 হল 123272 এবং আরও তুমি এখানে αm1 এই গামা ফাংশান দেখতে পারো তাহলে হল অর্ধেক অথবা 32 অথবা যেকোনো কিছু সুতরাং বিজোড় পূর্ণ সংখ্যার অর্ধেক যুক্ত m1 তবুও কখনোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবেনা যে ক্ষেত্রই হোক এটা সব সময় ধনাত্মক হবে এখনো এটা ভালোভাবে সংজ্ঞায়িত এমনকি যদি আমি ঋণাত্মক নির্বাচন করি আমি যেটা বলতে চাইছি তা হল J α নেওয়া যাক শুধু কে এর দ্বারা বদল করি যেটা তুমি পাবে তা হল J α x 2 α 1 α1m1 1mx22m22mm Γ αm1 সুতরাং যখন আলফা এই 12325272 মানগুলোর মধ্যে একটি নেওয়া যাক 52 αm1 ঋণাত্মক সংখ্যা হতে পারে যখন m1 কিন্তু এটা কখনোই ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে না সুতরাং তার অর্থ বেসেল সমীকরণের পুনরাবৃত্তি সম্বন্ধ থেকে যদি তুমি শুধু k1 কে k2 দ্বারা বদল করো তা হল α তোমার কোন অসুবিধা হবে না ধ্রুবক খুঁজতে ওই ধ্রুবকগুলি তুমি কোন সমস্যা ছাড়াই পেয়ে যাবে কারণ এই গামা ফাংশানভালোভাবে সংজ্ঞায়িত তাহলে তুমি পাবে ওই একই সংখ্যা আলফার সাথে ঋণাত্মক আলফাকে বদল করে যখন তুমি আলফাকে ঋণাত্মক আলফার সাথে বদল করবে এটা শূন্য হয়ে যাবে কিন্তু সেটা কোনো সমস্যা নয় কারণ সেটা এমনকি সংজ্ঞায়িতও নয় কোন পূর্ণ সংখ্যার মানে এবং যখন 2α বিজোড় পূর্ণ সংখ্যা তার অর্থ হলো 12325272 এবং আরো এই গামা ফাংশানযখন আলফাকে ঋণাত্মক আলফার সাথে বদল করা হয় তাহলে αm1 কখনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে না এবং ভালোভাবে সংজ্ঞায়িত হবে এটা ভালোভাবে সংজ্ঞায়িত সুতরাং তুমি সব সহগ পেতে সক্ষম হবে যাতে অবশেষে যখন তুমি কোনো ধ্রুবকের সহিত এরকম কোনো সমাধান পাবে এখন আমি ধ্রুবক কে গামা ফাংশানকে বদল করি x2 Γα1 হিসেবে আলফাকে ঋণাত্মক আলফা ধরে x α2 α Γ α1 ওই ধ্রুবককে তুমি গুণ করো যা তুমি পাবে তা হল এই একই প্রথম ধরনের বেসেল ফাংশান কিন্তু ঋণাত্মক আলফার জন্য সুতরাং এটি ভালোভাবে সংজ্ঞায়িত সুতরাং তোমার যেটা আছে তা হল অন্য একটি সমাধান এটা হল দ্বিতীয় সমাধান তার অর্থ এটা বিজোড় পূর্ণসংখ্যা হলে তোমার কোনো সমস্যা নেই বিজোড় পূর্ণসংখ্যার ক্ষেত্রে তোমার কোনো সমস্যা নেই তুমি দ্বিতীয় সমাধানটি সোজাসুজি পুনরাবৃত্তি সম্বন্ধ থেকে পেতে পারো কারণ আমার কোনো সমস্যা নেই এতে 10 অথবা 00 যখন তুমি ঘাত শ্রেণিতে ওই ধ্রুবকগুলি গণনা করতে চেষ্টা করবে এর সাথে একমাত্র সমস্যা হল যখন 2 হয় 2468 এবং আরও তাহলে এই হল যে আর একটি মাত্র ক্ষেত্র বাকি রইল হয় 1 2 3 এবং আরও তাহলে আসল পূর্ণসংখ্যা অথবা তুমি লিখতে পারো αn n হল 1 2 3 থেকে অগ্রসর হচ্ছে সুতরাং এই হল যাতে আমরা আগ্রহী এই হল আসলে দ্বিতীয় ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র আসলে শুধু এই বিষয়ে তাহলে আমরা দেখেছি Jnx হল একটি সমাধান Jn n2n 1n m1 1mx22mm সুতরাং এই হল তোমার Jn প্রথম ধরনের বেসেল ফাংশান এটা একটা সমাধান এই ক্ষেত্রে যেটা তুমি সবসময় ফ্রবেনিয়াস পদ্ধতিতে বৃহত্তর রুটের জন্য পাবে অবশ্যই তুমি নির্দিষ্ট ধ্রুবক দ্বারা গুণ করো প্রচলিত ধ্রুবক প্রথম ধরনের বেসেল ফাংশান হিসেবে এই সমাধানকে সংজ্ঞায়িত করতে সুতরাং ফ্রবেনিয়াস পদ্ধতিতে দ্বিতীয় সমাধানটি তুমি y2 দেখতে পারো যেটা আমি এইভাবে সংজ্ঞায়িত করছি তাহলে তুমি সমাধান দেখবে এই আকারে y2x AJnxlog x x nk0dkxk k হল শুধুমাত্র একটি নকল চলরাশি আমি এই আকারে সমাধান দেখব এর জন্য আমার প্রয়োজন হবে সমীকরণে প্রতিস্থাপিত করার x2yxyx2 2y0 যেটা বেসেল সমীকরণ তাহলে এতে আমাকে y2 কে প্রতিস্থাপিত করতে হবে যা আসলে y2 কে সিদ্ধ করছে তাহলে যদি আমি এই আকারে সমাধানের জন্য দেখি বেসেল সমীকরণকে প্রতিস্থাপিত করি এবং তোমার অজানা ধ্রুবক A এবং dk পেতে চেষ্টা করি এটাই হল ফ্রবেনিয়াস পদ্ধতির ধারণা সুতরাং তোমার প্রয়োজন y2 y2x AxJnxAJnxlog x nx n 1k0dkxkx nk1kdkxk 1 y2x Ax2Jnx2AxJnxx nn1x n 2k0dkxk nx n 1k1kdkxk 1 nx n 1k1kdkxk 1x nk2kdkxk 2 তাহলে এই হল দ্বিতীয় অন্তরকলজ এবার x2yxyx2 2y0 কে বেসেল সমীকরণে প্রতিস্থাপন করো AJnx2AxJnxAx2Jnxlog x nn1x nk0dkxk nx nk1kdkxk nx nk1kdkxk x nk2kdkxkAJnxAx Jnxlog x nx nk0dkx x nk2kdkxkAJnxlog⁡x nk0dkxk0 পেতে সুতরাং এটাই আমি এতে প্রতিস্থাপিত করেছি তাহলে এই সম্বন্ধ থেকে আমার সমস্ত ধ্রুবক A এবং dk পেয়ে যাওয়া উচিত তার মানে ফ্রবেনিয়াস পদ্ধতি থেকে এটাই আমরা এবার দেখব ঠিক আছে তাহলে যদি তুমি আরও সহজতর করো তাহলে তুমি প্রথমে সরলীকরণ আমরা এটা দেখতে পারি তুমি এটা যুক্ত করো এই তিনটি পদ দেখ Ax2Jnxlog x Ax Jnxlog x এবং AJnxlog⁡ এটি একদমই বেসেল সমীকরণ বেসেল সমীকরণের বাম হস্ত দিক কারণ A সাধারণ Jnx বেসেল সমীকরণকে সিদ্ধ করছে সুতরাং এই তিনটি পদের যোগফল শূন্য সুতরাং তারা এখানে কোনো অবদান রাখবেনা সুতরাং তোমার কাছে আর যা রইল তাহলে তুমি দেখবে তুমি এই দুটি পদ বাদ ও দিতে পারো AJnx এবং AJnx এবং তোমার কাছে এই পদটি থাকবে সাধারণ পদগুলি তুলে নেবার দ্বারা সাধারণ সূচক যা 2 থেকে অসীম পর্যন্ত 2AxJnxk2nn1 2nkkk 1 nk n2dkx nkk2dk 2xkd1x n10 n123 তাহলে এই হল সমীকরণ ￼ তাহলে এখন সম্পূর্ণ সমীকরণটি হল এটা এখন তুমি তোমার Jnx প্রতিস্থাপন করতে পারো তাহলে এর জন্য তোমার প্রয়োজন Jn তুমি জানো Jn তুমি Jn গণনা করো যদি তুমি Jn গণনা করো তুমি শুধু এই পদটি পেতে পারো 2AxJn এর থেকে তুমি Jn গণনা করো আমি সোজাসুজি লিখছি তুমি এর অবকলন করো Jn n2n 1n m1 1mx22mm এবং তারপর প্রতিস্থাপন করতে চেষ্টা করো তাহলে তুমি পাবে 2AxJn x Anxn2n 1n Am1 1m2mnx2mn22mn 1m k2kk 2ndkdk 2x nk1 2nd1x n10 n123 এখন তুমি যা করবে তুমি শুধু উভয় দিকে xn গুণ করবে বাম হস্ত দিক শূন্যের সমান তাহলে এটাই তোমার আছে Anx2n2n 1n Am1 1m2mnx2m2n22mn 1m nm k2kk 2ndkdk 2xk1 2nd1x 0 যদি তুমি সহজভাবে গুণ করো তুমি যা পাবে তা এটাই তাহলে এখন এটাই সমীকরণ সুতরাং এটা থেকে তোমাকে তোমার সমস্ত dk এবং A গণনা করতে হবে অজানা ধ্রুবকগুলি তাহলে আমি এটা কিভাবে করব সুতরাং যদি তুমি শ্রেণিটি দেখ এটা শুরু হচ্ছে x2 x3 এবং আরও তাহলে একবার তুমি n স্থির করলে এটা শুরু হচ্ছে x2m2x2m4x2m6 থেকে এটা হল x2n এখানে এটা x2n এর সহগ তাহলে ক্ষুদ্রতম ঘাত গুলি হল xপ্রথমত xতোমার একটি x পদ আছে তাহলে সহগ গুলি সমান নির্ণয় করো যদি তুমি সহগ গুলির সমান নির্ণয় করো x এর সহগ সমান শূন্য এটা আমাকে দেবে d1 প্রথম আকার অন্য পদগুলি কি X2 তাহলে 2 3 তুমি 2n 1 অবধি যেতে পারো কারণ পরবর্তী পদগুলি হল 2n 1 তাহলে 2n এখানে হল 2n 2 এখন এখনও অবধি 2n 1 আমাকে শুধু এখান থেকে নিতে k2kk 2ndkdk 2xk তাহলে x2 এর সহগ সমান শূন্য আমাকে দেবে তুমি যেটা পাবে d2d022n 1 আবার x3 এর সহগ 0 করলে আমি পাব d30 ⇒ d5d7d2n 10 এখন d4 এর কি হবে তাহলে তুমি গণনা করতে পারো বলা যাক x4 এর সহগ সমান শূন্য যদি তুমি এটা সমান করো তাহলে d4 পাবে এভাবে d4d0242 n 1n 2 এটাই তুমি এটা পাবে তাহলে এটা থেকে ইন্ডাক্টিভলি d6 লিখতে পারো তুমি d6 গণনা করতে চেষ্টা করো এবং এটাকে এই আকারে লিখতে পারো যেমন d4 সেটা থেকে তুমি প্রবণতা দেখতে পারো এবং তুমি লিখতে পারো d2n 1d022n 1n 1 2 এটা এই জন্য যে তুমি দেখছ এটা কারণ d2l 1 যেকোনো l এর জন্য যদি তুমি এটা লিখতে পারো তুমি যেটা দেখবে d2d022l 2l 1 n 1n 2n l1 তাহলে আমি সব সহগ ের যোগফল পেয়েছি d0এর সাপেক্ষে বিজোড় সংখ্যার যোগফল এখানে শূন্য 2n 1 পর্যন্ত শুধুমাত্র এখান থেকে k2kk 2ndkdk 2xk আমি নিয়েছি এখন 2n এর জন্য 2n এর রুট্য কি হবে তাহলে 2n তোমাকে k2kk 2ndkdk 2xk এবং 1 2nd1x থেকে নিতে হবে তাহলে x2n0 সহগের সমীকরণ যদি তুমি এটা করো তুমি কি দেখতে পাবে An2n 1n

22n 2 n d02n 1 এখন তুমি আর কি করতে পারো তাহলে এই সহগ An2n 1n আর নেই এটা কোনো অবদান রাখবেনা এটার আমরা খেয়াল রেখেছি এবার তোমাকে এটা নিয়েই এগোতে হবে আমি এখান থেকে নিচ্ছি তাহলে যখন m1 2n1 d2n1d2n 10 ⇒ d2n10 as d2n 10⇒ d2n3d2n50 এই কারণে তুমি শুধু দেখবে x2n2 x2n4 এতে এবং আরো তাহলে যদি তুমি এটা করো এখন তুমি যা দেখবে d2n2 d2n2n1 n22n1n1

আমরা দেখি যে আমাদের সব সহগ d0 এর সাপেক্ষে কিন্তু এইটি d2n এর সাপেক্ষে ঠিক আছে একইভাবে x2n2m এর সহগ 0 যদি আমি নির্বাচন করি যদি আমি সাধারণ পদ হিসেবে দেখি m1 আমরা দেখেছি এটি ঠিক আছে এটা m1 এর জন্য তাহলে এখন m2 এর জন্য সুতরাং সাধারণভাবে যদি তুমি লেখ 1m2mn22mn 1m mn 2m2m2nd2m2nd2m2n 20 তাহলে এটা হল সাধারণ সহগ এখানে সুতরাং আমরা x2m2n নি এবং এখানে k2m2n বসাই এই তিনটি পথ সংগ্রহ করেহ যেটা আমাদের থাকে এখানে তা হল 1m2mn22mn 1m 2m2m2nd2m2nd2m2n 20 এখন m1 আমরা দেখেছি এটা হল তোমার ফলাফল m2 এর জন্য তুমি যা পাবে আমি সোজাসুজি লিখছি d2n4d2n25n1n2 124nn1 1n42 22n22 তাই এসব বিষয়ে চিন্তা করোনা তাহলে তুমি d2m4 কে d2n এর সাপেক্ষে দেখছ এরকমই তুমি পাবে তাহলে d2m6 হবে d2n এর সাপেক্ষে অন্য কিছু তুমি পাবে প্রচলিতভাবে যদি আমি d2n নির্বাচন করি তাহলে তুমি জানো সেটা ঠিক ঘাত শ্রেণি পদ্ধতিতে যদি তুমি নির্বাচন করতে চাও যদি তোমার C0 থাকে কোনো ঘাত শ্রেণির তুমি পাবে এটি একটি ধ্রুবক তাহলে তুমি একে ধ্রুবক হিসেবে নির্বাচন করতে পারো কিন্তু যদি তুমি সবকিছু কোনো কিছুর সাপেক্ষে লেখ বলতে গেলে কিছুতে cn কোনো ঘাত শ্রেণিতে ঠিক আছে cn হতে পারে যেমন 1 বিভক্ত n যুক্ত 1 তাহলে এই হল n এর ওপর নির্ভর করে ফাংশান এরকমভাবে তুমি নির্বাচন করতে পারো তাহলে এটা ব্যবহার করে যদি আমি নির্বাচন করি প্রচলিতভাবে যদি d2n এইভাবে নির্বাচন করা হয়েছিল d2n এই প্রচলিতভাবে নির্বাচন করা হয়েছিল d2n2n12n 1n 1 112 1n প্রচলিতভাবে নির্বাচন করা ধ্রুবক তুমি সবসময় d0 নির্বাচন করতে পারো যেকোনো ধ্রুবক সময়ে সেটাও ঠিক আছে সেটা n এর ওপর নির্ভর করে তাহলে এভাবে তুমি যদি নির্বাচন করো তাহলে তোমার d2n2 হবে d0 এর সাপেক্ষে আবার d2n4 হবে d0 এর সাপেক্ষে সমস্ত কিছু d0 এর সাপেক্ষে এবং পূর্বে আমরা দেখেছি A কে d0 এর সাপেক্ষে এবং তুমি দেখেছ d2n 1 কেও d0 এর সাপেক্ষে সমস্ত কিছু d0 এর সাপেক্ষে তাহলে এটা বোঝায় যে তোমার y2 আছে যা কিছু তুমি পাবে y2 যেমন কোন ঘাত শ্রেণিতে সময় d0 ঠিক আছে তাহলে নির্বাচন করো এবার d0 কে 1 হিসেবে অবশেষে কারণ তারা ধ্রুবক এই y2 হল যা তুমি পাবে তোমার yn তাহলে এই হল দ্বিতীয় ধরনের বেসেল ফাংশান তাহলে এইভাবে তুমি দ্বিতীয় সমাধান পেয়ে যাবে এই ক্ষেত্রে যখন রুটের পার্থক্য পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এতে আমরা 2α0 এক্ষেত্রটি এড়িয়ে গেছিলাম সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখব এবং আমরা দেখেছি শুধুমাত্র 2α1 2 3 এবং আরও তাহলে সেটা আসলে বিজোড় পূর্ণসংখ্যার ক্ষেত্রটি সহজতর এবং এমনকি আমরা 123 পরবর্তী দ্বিতীয় সমাধান y2 দেখেছি প্রচলিত ধ্রুবক যদি তুমি গুণ করো সর্বশেষ সমাধান তুমি দ্বিতীয় ধরনের বেসেল ফাংশান পাবে সুতরাং কোন চিন্তা করোনা এইহব ভয়ঙ্কর গণনার বিষয়ে শুধু ব্যাপারটা বোঝো আমরা এই সমস্যার ওপর কোনো কাজ করবো না শুধু এই ভিডিওটি দেখো শুধু দেখো বোঝো কিভাবে ফ্রবেনিয়াস পদ্ধতি দ্বিতীয় ক্ষেত্রে বেসেল সমীকরণের জন্য কাজ করে ঠিক আছে আমরা তৃতীয় কেস তৃতীয় ক্ষেত্রটি দেখব যেখানে রুট গুলির মধ্যে পার্থক্য শূন্য যার অর্থ রুট গুলি একই সেটা সম্ভব একমাত্র যখন ক্ষেত্রটি n0 ঠিক আছে তাহলে আমরা এটা পরবর্তী ভিডিওতে দেখব অনেক ধন্যবাদ